অ্যানিমেল সেল কালচারের বক্তৃতাক্রমে আবার স্বাগত আজকে আমরা রয়েছি তৃতীয় সপ্তাহের পঞ্চম লেকচারে মনে করে দেখো আগের লেকচার আমি এক অত্যন্ত আকর্ষণীয় বিষয় দিয়ে শেষ করেছিলাম তা হল প্রতিটি কোষ ইউনিক এক্সট্রা সেলুলার মাট্রিক্স নিঃসরণ করে তুমি যদি এ বিষয়ে যুক্তি দিয়ে ভাবো তাহলে তুমি বুঝতে পারবে আমাদের হার্টে কার্ডিয়াক কোষগুলো বৃদ্ধি পাচ্ছে ব্রেনে ব্রেন কোষগুলো বৃদ্ধি পাচ্ছে স্কেলিটাল মাসলে স্কেলেটাল মাসল্ কোষগুলো বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেক ধরনের কোষেরই ভিন্ন মেকানিকাল প্রপার্টি রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় হার্টের কোষগুলোর মেকানিকাল প্রপার্টি স্কেলিটাল মাসেলের বা ব্রেনের কোষগুলোর মেকানিক্যাল প্রপার্টির থেকে সম্পূর্ণ আলাদা আমি খুব সহজভাবে বোঝাতে চাইছি তুমি আরো কিছু উদাহরণ এর কথা ভাবতে পারো এছাড়াও তুমি ভাবতে পারো সেই কোষগুলোর কথা যেগুলো গাটের লাইনিংয়ে থাকে এই গাটের স্মুথ মাসলের মধ্যে দিয়ে খাদ্য চলাচল করে এখন মেকানিকাল প্রপার্টি বলতে কী বোঝায় তোমার হার্ট বিট করছে তার মানে হার্টের কোষগুলোও এইভাবে চলাচল করছে এখন এক মুহূর্ত ভাবো উদাহরণ হিসেবে ধরা যাক এগুলো হলো তোমার হার্টের কোষ সহজভাবে দেখাবার জন্য আমি এভাবে রাখছি এই কোষগুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে নীল রঙ দিয়ে আমি এক্সট্রা সেলুলার ফ্লুইড কে চিহ্নিত করলাম এই কোষগুলো পরস্পরের সাথে এবং পারিপার্শ্বিক টিস্যুর সাথে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর মাধ্যমে জুড়ে আছে কোষগুলো বিভিন্ন রকম ভাবে নড়াচড়া করছে প্রত্যেকবার কোষগুলোর নড়াচড়ার সাথে সাথে কোষগুলির অ্যাটাচমেন্ট পয়েন্ট গুলোও নড়াচড়া করে অর্থাৎ অ্যাটাচমেন্ট পয়েন্ট গুলো সবসময় প্রসারিত এবং স্ট্রেইন্ড হচ্ছে আবার ছবিতে ফিরে আসা যাক উদাহরণ হিসেবে দেখো এই জিনিসটা এক ধরনের ফ্লেক্সিবল আরম্ যেটা নড়াচড়া করতে পারবে এখন দেখো অ্যাটাচমেন্ট পয়েন্ট গুলো যে ফোর্স তৈরি করছে তা তারা যে ফোর্স এর মাধ্যমে যুক্ত আছে তার থেকে বেশি সংকোচনের কারণে এই অ্যাটাচমেন্ট ফোর্স অ্যাঢেরিং ফোর্স এর তুলনায় বেশি হচ্ছে সুতরাং দুই ধরনের ফোর্স রয়েছে একটি ফোর্স এই অংশটির মুভমেন্ট বা নড়াচড়ার কারণে তৈরি হয়েছে ব্যাপারটাকে আরও একটু সহজ করে আঁকা যাক এইভাবে এটা যুক্ত হয়ে রয়েছে এবং এই হল কোষ এখানে এটা হল কোনো সাবস্ট্রেট এর সাথে অ্যাটাচমেন্ট পয়েন্ট বা সংযোগকারী বিন্দু এবং এই হল সাবস্ট্রেট সুতরাং একটা ফোর্স একে সংযুক্ত থাকতে সাহায্য করছে যাকে আমরা অ্যাটাচমেন্ট ফোর্স বলছি এখানে আরো একটা ফোর্স কাজ করছে যা কোষের সংকোচন বা মেকানিকাল অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়েছে এখন যদি আমি এই ফোর্স কে এফ প্রাইম f এবং অ্যাটাচমেন্ট ফোর্স কে এফ ডবল প্রাইম f দিয়ে চিহ্নিত করি এবং নিউটনের সাপেক্ষে যদি এফ্ প্রাইম f এফ্ ডাবল প্রাইম f এর তুলনায় বড় হয় তাহলে কি ঘটবে কোষগুলো সারফেস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সুতরাং কোষগুলোকে এমনভাবে ইন্ডাক্টেড হতে হবে যাতে ওরা শক্তভাবে সারফেসে লেগে থাকতে পারে অথবা কোষগুলোকে অত্যন্ত ফ্লেক্সিবেল মোবিলিটি যুক্ত হতে হবে তারমানে অ্যাটাচমেন্ট পয়েন্ট কে সারফেস এর সমান ফ্লেক্সিবল হতে হবে আশা করি তুমি আমার পয়েন্টটা বুঝতে পারছো আমি তোমাকে বলছি যে তোমার কাছে একটা কাঁচের সাবস্ট্রেট আছে যার সাথে কোনো মলিকিউল্ বা অন্যকিছু যুক্ত নেই এখন এই কাঁচের সাবস্ট্রেট এর উপরে তুমি এরকম কিছু একটা দিয়ে ডেকোরেট করছো এবং এরপর তোমার কোষগুলো এর উপরে বসবে এবং এমন কিছু নিঃসরণ করবে যেগুলো কোষগুলোকে আটকে থাকতে সাহায্য করবে তো তোমাদের বিভ্রান্তি কমাবার জন্য আমাকে একটু রং টা পরিবর্তন করে নিতে দাও আমি লাল রং ব্যবহার করছি এতে ব্যাপারটা অনেক সোজা হবে তাহলে এই লাল রঙের জিনিসটা দিয়ে তুমি সারফেসের উপরটা আচ্ছাদিত করেছ এবং এই গোলাপি গুলো তুমি যে দেখছো তা কোষ দ্বারা নিঃসৃত হয়েছে এখন এই দুটি পরস্পরের সাথে ইন্টারঅ্যাকশন করবে সুতরাং এই মলিকিউল দিয়ে আমি সারফেস্ আচ্ছাদিত করেছি এটা এভাবে ঝুলছে এবার কোষগুলো এসে নিঃসরণ করছে এই হলো সেই হাত যা আমি এখন নাড়াচ্ছি এই হাত কোষ দ্বারা নিঃসৃত হয়েছে সুতরাং এই দুটো এক ধরনের বন্ড তৈরি করবে এখন তুমি দেখতে পাচ্ছো এরা আরো ভালোভাবে মুভ্ করতে পারছে এটাই আমি তোমাদের বলতে চেষ্টা করছি আমরা যখন সাবস্ট্রেট ভেসেলসারফেস্ মডিফিকেশন ইত্যাদি ব্যাপারে আলোচনা করি তখন এটাই সেই জিনিস যা করা যেতে পারে এই নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের অন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমি তোমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন কোষের কথা বলেছিলাম আমি তোমাদের চার ধরনের কোষের উদাহরণ দিয়েছিলাম সেগুলি হল কার্ডিও মায়োসাইট স্কেলিটাল মাসল স্মুথ মাসল ব্রেনে থাকা নিউরন সুতরাং বিভিন্ন ধরনের মাসল এবং বিভিন্ন ধরনের কোষ এবং অবশ্যই নিউরন রয়েছে এই বিভিন্ন ধরনের মাসলেরও ভিন্ন ভিন্ন মেকানোবায়োলজি আছে সারফেস এবং পারিপার্শ্বিক কোষের সঙ্গে এদের মেকানিকাল ইন্টারেকশন আলাদা হয় এরা আলাদা আলাদা ধরনের ফোর্স উৎপন্ন করে এই ফোর্স এর উৎপত্তি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের কোষগুলোর কেমিস্ট্রির উপর নির্ভর করে সুতরাং দুটো জিনিস এক মেকানিক্যাল প্রপার্টি ভিন্ন ভিন্ন হয় এবং দুই এই মেকানিক্যাল প্রপার্টি হলো ইসিএম মেটেরিয়াল এর কোষগুলির কেমিস্ট্রির ফাংশন আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি এই কোষগুলো নিজস্ব ভিন্ন ভিন্ন কলোনিতে থাকতে পছন্দ করে এবং এদের সারফেস ইন্টারএকশন ভিন্ন ভিন্ন ধরনের হয় সুতরাং তুমি যদি কোনো নির্দিষ্ট ধরনের কোষ নিয়ে কালচার করতে চাও তাহলে অবশ্যই তোমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে কোন ধরনের জিনিস কোষগুলোর ইনভিভো বা প্রকৃত পারিপার্শ্বিক পরিবেশ কে সঠিকভাবে অনুকরণ করবে সুতরাং তুমি যদি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের প্রকৃতি সম্পর্কে জানো তাহলে তুমি কি করতে পারো তাহলে এই হল তোমার সাবস্ট্রেট এখন তুমি সাবস্ট্রেটের উপর নিজের পছন্দমত এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন ব্যবহার করে কোষের বৃদ্ধি ঘটাতে চাইছো এর মধ্যে এই ভাবে কার্বোহাইড্রেট আছে এখন তুমি তোমার কোষ গুলোকে আনছো এই হল তোমার মিডিয়াম এখন প্রথমেই এগুলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টার অ্যাকশন শুরু করবে এই পজেটিভ নেগেটিভ ইন্টারঅ্যাকশন এর ফলে এটি সাবস্ট্রেটের সাথে আটকে পড়বে এখন এটা হল এক্সট্রা সেলুলার কোটিং এই এক্সট্রা সেলুলার কোটিং কোষগুলোর সারফেস রিসেপ্টর এর মাধ্যমে DNA এর কাছে সিগন্যাল পাঠাবে যে কিছু প্রোটিনের দরকার যেগুলো নিঃসৃত হয়ে সারফেসের উপরে থাকা প্রোটিনের সাথে বন্ড তৈরি করবে সুতরাং এখন এরা একে অন্যের সাথে এক ধরনের ক্রস টকিং করছে এইভাবে সিস্টেমের বাইরে কোষগুলো এই প্রক্রিয়াটা সক্রিয় ভাবে শুরু করে তুমি এখানে কি করছ কোষগুলিকে তুমি তাদের নিজস্ব ঘর থেকে এনে অন্য পরিবেশে অন্য সাবস্ট্রেট এর সাথে বিবাহ দিচ্ছ এখানে ভেসেল গুলো হল তোমার বাড়ি যেখানে তুমি এই বিবাহ সম্পন্ন করছো এখন যদি তুমি চাও যে এরা আরো এগিয়ে যাক তাহলে তোমাকে এক ধরনের conducive পরিবেশ তৈরী করতে হবে এই conducive পরিবেশ কোষগুলিকে নিজেদের বাড়ির মত অনুভব করতে সাহায্য করবে এখন এমন কিছু কোষ রয়েছে যারা নিজেদের এক্সট্রা সেলুলার সংগতি হারিয়ে ফেলে এবং যেকোনো জায়গায় যেকোন কমিউনিটিতে বৃদ্ধি পেতে থাকে এর ফলে এরা যেকোনো জায়গায় বিস্তার লাভ করতে শুরু করে এগুলো এক ধরনের রগ্ কোষ তোমরা নিশ্চয়ই রগ্ নেশনস বলে সিনেমাটি দেখেছো সেইরকমই এগুলি হল রগ্ কোষ এই কোষগুলো যেকোন জায়গায় যেতে পারে এই কোষগুলো হয় নিজেদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে সেই নতুন জায়গার সাথে মানিয়ে নিতে পারে অথবা অনেক ক্ষেত্রে এদের নির্দিষ্ট এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকার প্রয়োজন হয়না রগ্ কোষগুলোই ক্যান্সারের সূত্রপাত ঘটায় সুতরাং ক্যানসারাস কোষ বলতে আমরা সেই সমস্ত কোষগুলিকে বুঝি যাদের এক্সট্রেসলুলার সংগতি কম্প্রোমাইজড্ হয়েছে তারা যে কোন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সেই স্থানে রগ্ কলোনি গড়ে তুলেছে এই নতুন জায়গা থেকে তারা নিজেদের সুবিধার্থে রিসোর্স খরচ করতে থাকবে এবং ওই স্থানের কমিউনিটিকে পঙ্গু করে দেবে এর ফলে আমরা সম্পূর্ণ নতুন উদাহরণ দেখতে পাচ্ছি এখন আমরা যদি মেনে নিই যে এইভাবে এটি কাজ করে তাহলে যখন স্পার্ম এবং ওভাম্ ফার্টিলাইজ করে অর্থাৎ যখন একজন পুরুষ এবং নারী যৌন সহবাস করে তখন তুমি জানো যে তাদের একটি সন্তান আসবে প্রথম যে কোষটি তৈরি হয় তা হলো জাইগোট সুতরাং এটা হল স্পার্ম এবং এটা হল এগ্ এরা একে অন্যকে ফার্টিলাইজ করছে এর ফলে জাইগোট তৈরি হচ্ছে ক্লাস টেন পর্যন্ত তোমাদের এই সবগুলো পড়তে হয়েছে এই জাইগোট ধীরে ধীরে মাস্ অফ সেলে পরিণত হয় এই মাস্ অফ সেল এমব্রায়ো তে এবং এমব্রায়ো শিশুতে পরিণত হয় এখন যে ফেজ গুলোর মধ্যে দিয়ে এরা যাচ্ছে সেগুলোর কথা চিন্তা করো এই কোষ গুলো এখনো কলোনি তৈরি করেনি তার কারণ এরা এখনও প্রাথমিক ফেজে আছে প্রাথমিকভাবে এরা ভিন্ন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সএ নিজেদের মানিয়ে নেবে প্রাথমিকভাবে যেখান থেকে আমরা উৎপন্ন হচ্ছি সেই কোষগুলি নিজেদের ইউনিক এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সাথে নিয়ে একে অন্যের সাথে ক্লাস্টার করে থাকে এরপর ধীরে ধীরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স গুলো ডিফারেনশিয়েট করে তারমানে ধরা যাক একটা কমিউনিটি তে থাকা দশটা কোষের প্রত্যেকে ভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিঃসরণ করবে আরো দশটা কোষ দশটা বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিঃসরণ করবে কিন্তু এর আগে থেকেই এই কোষগুলো যেকোনো ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ব্যবহার করতে পারত এর থেকে আমরা আলাদাভাবে ক্যান্সার নিয়ে চিন্তা করতে পারি এটা এক ধরনের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা এক্ষেত্রে হয়তো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সঠিক কথা নয় কারণ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অন্য এক ধরনের পরিস্থিতিকে নির্দেশ করে কারণ একটু ভাবতে চেষ্টা করো একটা কোষ মাস অফ সেল পরিণত হচ্ছে এই মাস অফ সেল নিজেদের কলোনি গড়ে তুলছে কেউ লাল কেউ সবুজ কেউ বেগুনি কেউ হলুদ ইত্যাদি আমি সিম্বলিকালি বোঝাতে চেষ্টা করছি এখন এই কলোনি গুলো যেগুলো যা খুশি করতে পারে সেগুলো আগেও তৈরি হয়েছিল এখন প্রশ্ন হল এই দুই প্রকার কলোনির প্রকৃতি কি একই এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো মেকানো বায়োলজির এই সমস্ত ইমার্জিং এরিয়া গুলোকে বুঝতে পারা সেই সাথে এসিএম এর সেলুলার কেমিস্ট্রি সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি হওয়া এখন তোমরা যে প্রশ্নটা করতে পারো তা হল এই প্রাকৃতিক ইসিএম কি আমার এই প্রাকৃতিক ইসিএম শব্দটি ব্যবহার করার পিছনে একটি কারণ আছে এই ইসিএম ভেসেল কে কোট করতে ব্যবহৃত হবে যেখানে তুমি তোমার পছন্দের কোষের বৃদ্ধি ঘটাবে আমরা কৃত্রিম ইসিএম বলতে কী বোঝাই এগুলো যদি তোমার প্রাকৃতিক ইসিএম হয় তাহলে তুমি সবসময়ই এর অ্যানালগ বা এমন কিছু তৈরি করতে পারবে যা এই প্রাকৃতিক ইসিএমকে অনুকরণ করে সুতরাং যেগুলো প্রাকৃতিক ইসিএমকে অনুকরণ করে সেগুলোকে সিন্থেটিক বা কৃত্রিম ইসিএম বলা হয় আমরা অত্যন্ত ইউনিক বায়োঅর্গানিক থেকে শুরু করে ইনোরগানিক প্রভৃতি সব ধরনের কৃত্রিম ইসিএম নিয়ে আলোচনা করব সুতরাং এই মুহূর্তে তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি কি আমরা শুরু করেছিলাম এই বিভিন্ন ধরনের ভেসেলের কথা দিয়ে আমরা তৃতীয় সপ্তাহের পঞ্চম লেকচারের প্রায় শেষের ধাপে চলে এসেছি সুতরাং আমাদের কাছে বিভিন্ন ধরনের ভেসেল রয়েছে এবং এছাড়াও কি ধরনের কোষের বৃদ্ধি ঘটাতে চাইছি তার উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি আমরা কৃত্রিম বা প্রাকৃতিক যেকোনো রাস্তা অবলম্বন করতে পারি এবং তারা কি ধরনের ইন্টারঅ্যাকশন করছে তা পর্যবেক্ষণ করতে পারি এই ব্যাপার ছাড়াও কোষের ধরনের ব্যাপারে সূক্ষ্ম কিছু জিনিস মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাঢেরিং কোষের মধ্যে কোন ধরনের কোষের কথা আমরা আলোচনা করছি মানে এটাকি কার্ডিয়াক মাসল কোষ নাকি স্কেলিটাল মাসল কোষ নাকি স্মুথ মাসল কোষ নাকি এটা নিউরন নিউরন এর মধ্যে কোন ধরনের নিউরন তোমরা জানো যে ভিন্ন ভিন্ন নিউরোনের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে যেগুলো স্পেশালাইজ্ড সেকশন এর মধ্যে পড়ে এটা লিভারের না প্যানক্রিয়াসের কোষ সুতরাং এই তালিকা চলতেই থাকবে সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি কোষের নির্দিষ্ট ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স রয়েছে কিছু কোষ রয়েছে যেগুলোকে তোমরা রগ্ কোষ বলতে পারো বা বলতে পারো রি প্রোগ্রামিং এর মাধ্যমে তারা আবার তাদের উৎসে ফিরে গেছে এজন্যে আমরা বলছি যে ডেভেলপমেন্টাল প্যারাডাইম এরমধ্যেই কি ক্যান্সারের উত্তর রয়েছে আবার এর মাধ্যমে আমরা এমন এক ধরনের ম্যাট্রিক্স তৈরি করতে পারি যার মধ্যে ক্যান্সার কোষ গুলো আটকে থাকবে উদাহরন হিসাবে ধরা যাক এগুলো হলো ক্যান্সার কোষ এবং এরা একটা সাবস্ট্রেট এর জন্য কম্পিটিটিভ বাইন্ডিং করেছে তোমরা এমন ভাবে সাবস্ট্রেট কে প্রোগ্রামিং করতে পারো যে যখনই কোষগুলো সাবস্ট্রেট এর সাথে হিট করবে তখনই সাবস্ট্রেটটি কোষগুলিকে মরে যেতে বাধ্য করবে আমরা কি এই ধরনের জিনিসের কথা ভাবতে পারি আমরা কি সময়ের থেকে এগিয়ে গিয়ে ভাবতে পারি যার ফলে সারফেস কেমিস্ট্রির মাধ্যমে ক্যান্সারকে আমরা সম্পূর্ণ নতুনরূপে দেখতে পাব এই চিন্তা ভাবনা সাথে নিয়ে আমি আজকের লেকচার শেষ করছি পরের সপ্তাহে আবার এই বিষয়ে আলোচনা করব